আগের পাঠক্রমে আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব এর সংজ্ঞা দিয়েছিলাম আমরা দেখেছিলাম যে 1থেকে 2 তে ইন্টিগ্রাল E ডট dl কে লেখা যায় মাইনাস V 2 যোগ V 1দিয়ে এর ডিফারেন্সিয়াল রুপ কেই তড়িৎ ক্ষেত্র বলা হয়েছিল যার সমান মাইনাস বিভবের গ্র্যাডিয়েন্ট এবার দেখা যাক এই সুত্র গুলি ব্যবহার করে আমরা কি ভাবে একটি একক আধান এর ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব গণনা করব তোমরা জানো যে যদি একটি একক আধান মূল বিন্দু তে রাখা হয় r দূরত্বে বিভব হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই r এই সংজ্ঞা থেকে গণনায় আসা যাক আমি যদি r বিন্দু থেকে ইন্টিগ্রাল E ডট dl ধরো r থেকে অসীম অবধি ইন্টিগ্রাল টির মান হবে মাইনাস অসীম এ V যোগ বিন্দু r এ V এবার ছবি টি আঁকা যাক এই হল আমার বিন্দু আধান আর আমি দুরত্ব r থেকে যাচ্ছি অসীম দূরত্বে আমি যাচ্ছি এই অরীয় পথ ধরে তোমরা যদি অরীয় কোঅরডিনেট ব্যবহারে সাচ্ছন্দ না হও আমি x অক্ষ বরাবর সরব আমি কোঅরডিনেট নিয়ে আগামি কয়েকটি পাঠক্রমে বলব যাতে স্ফেরিকাল ও সিলিন্ড্রিকাল কোঅরডিনেট নিয়ে পর্যালোচনা হয়ে যায় তাহলে আমি x অক্ষ বরাবর x বিন্দু থেকে অসীমের দিকে যাচ্ছি এবার আমি যদি x এ গণনা করি যেহেতু সবটাই গোলীয় প্রতিসম একই দূরত্বে বিভব সমান হবে আমি তাহলে গণনা করছি ইন্টিগ্রাল E ডট dx x দুরত্ব থেকে অসীমের দিকে যাওয়ার সময় আর তার মান হবে অসীমে মাইনাস V যোগ x এ V এইটা আমি লিখব x থেকে অসীম এর দিকে যেতে ইন্টিগ্রাল x থেকে ∞ 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই x স্কয়ার গুণ x একক ভেক্টর ডট dx গুণ x একক ভেক্টর সমান ইন্টিগ্রাল x থেকে ∞ 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই x স্কয়ার গুণ dx যা তোমরা দেখবে সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই x এই ধারণা কেই যদি আমি r দূরত্বে লিখি আমি লিখব q বাই r এই ক্ষেত্রে আমি অরীয় ভাবে সরছি এই ব্যসার্ধ আমি চাইলেই x অক্ষ বরাবর নিতে পারি তাহলে আমরা শিখলাম যে অসীমে মাইনাস V যোগ কোন বিন্দু তে V সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই r আমি আগেও বলেছি যে এই সংজ্ঞা একটি ধ্রুবক পর্যন্তই দেওয়া যায় তাই আমি একটি নির্দেশ বিন্দু নিলাম যাতে অসীমে বিভব আমরা শুন্য নেব অর্থাৎ অসীমে বিভব 0 ও V r বিভব সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই r এর মানে হল আমি যদি একটি আধান কে অসীম থেকে r দূরত্বে নিয়ে আসি আমাকে এই পরিমাণ কাজ করতে হবে এই ইন্টিগ্রাল টি কষার সময় অনেকেই দ্বিধায় পড়ে তাই আমি সেটিও করে দেখাই আমার কাছে যদি মূল বিন্দু তে একটি আধান q থাকে ও আমি আরেকটি আধান কে অসীম থেকে নিয়ে আসি মানে আমি x সমান ∞ থেকে কোন একটি বিন্দু x এ E ডট dl গণনা করব এর সমান x এ V মাইনাস চিহ্নের সাথে যোগ অসীম এ V কারণ এখানে বিন্দু 1হল অসীমে এখানেও আমি dl কে dx গুণ x একক ভেক্টর লিখব কারণ আমি অসীম থেকে x এর দিকে আসছি সীমা মেনেই সেই জন্য আমাকে এই মাইনাস চিহ্ন দিতে হবেনা এখানে dl মানেই মাইনাস dx গুণ x একক ভেক্টর তোমরা dx গুণ x একক ভেক্টর নিতেই পারো আমি x এর ওপর ইন্টিগ্রেট করছি যেহেতু ইন্টিগ্রেশান করছি ∞ থেকে x অবধি চলার দিকের খেয়াল এতেই রাখা হয়ে গেছে যার মান ∞ থেকে x q বাই 4 পাই এপসাইলন 0 গুণ বাই যার মান মাইনাস V x বিন্দু তে এটা ধরে নিয়ে যে অসীমে বিভব শুন্য তাহলে এর থেকে তোমরা একই উত্তর পেলে তাই এটাই হল একটি বিন্দু আধান q এর জন্য r দূরত্বে বিভব তাহলে আমরা গণনা করেছি একটি বিন্দু আধান q এর জন্য r দূরত্বে বিভব কত হয় আধান বন্টনের বেলায় এটা কি হবে ধরো আমাকে আধান বন্টন দেওয়া হল যার ঘনত্ব রো r প্রাইম আমরা তড়িৎ ক্ষেত্রের বেলায় দেখেছি যে তড়িৎ ক্ষেত্র উপরিপন্ন সে উপরিপাত নীতি মেনে চলে তাই একটি তড়িৎ ক্ষেত্রে সম্পন্ন কাজের গণনা করলে তাও উপরিপন্ন হবে তাই একটি বিন্দু r এ বিভব হবে কোন একটি আধান এর জন্য তার সাথে যোগ হবে কাছে থাকা আরেকটি আধানের জন্য বিভব ও আরও অন্য আধানের জন্য বিভব যারা কাছাকাছি আছে তাই একে লেখা যায় 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম গুণ dr প্রাইম এটি dV আমি এমন লিখে থাকি আসলে এটি আয়তন ইন্টিগ্রাল dV প্রাইম এই সুত্র টি আমরা পেয়েছি এই শর্তে যে অসীম এ বিভব শুন্য আমরা এই আলোচনা করছি শুন্য স্থানে তাই শুন্য স্থানে আমার যদি একটি আধান বন্টন থাকে যার আধান ঘনত্ব রো r প্রাইম তাহলে r বিন্দু তে বিভব হবে এই সুত্র অনুযায়ী 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম গুণ dV প্রাইম লক্ষ্য করো এটি কিন্তু এর অনুরূপ ত্বড়িৎ ক্ষেত্রের সুত্রের থেকে অনেক সরল যেখানে আমাদের একটি ভেক্টর ছিল ভেক্টর দের যোগ করা বা কম্পোনেন্ট গণনা করা অনেক শক্ত তিনটি কম্পোনেন্ট গণনা করা বেশি কঠিন একটি কম্পোনেন্ট গণনা করার তুলনায় এবার আমি যদি এই রাশি টির গ্র্যাডিএন্ট নিই ত্বড়িৎ ক্ষেত্র পেয়ে যাবো তাই আমরা ত্বড়িৎ ক্ষেত্রের তুলনায় বিভব নিয়ে কাজ করতে পছন্দ করি মনে রেখো এই সুত্র টি কিন্তু শুন্য স্থানের জন্য তাই এবার আবার এমন একটি উদাহরন নেব যা আমি আগেও নিয়েছিলাম আমার যদি একটি ধাতব গোলক থাকে যাকে আমি ভুমির সঙ্গে যুক্ত করেছি অর্থাৎ বিভব কে 0 করে দিয়েছি তখন আমি যদি এর পৃষ্ঠের ওপর বা কেন্দ্রে একটি আধান রাখি আর লিখে যে এর জন্য V r সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই r তাহলে ভুল বলা হবে কারণ এর থেকে তোমরা 0 পাওনা ব্যাসার্ধের দূরত্বে যেখানে r সমান R Refer Time 0836 আমরা যে ভাবে এই সংজ্ঞা দিতে পারি তা হল V r সমান q বাই4 পাই এপসাইলন 0 গুণ 1 বাই r মাইনাস 1 বাই R সেটা ঠিক হবে

কিন্তু আমি যদি অন্য জ্যামিতি নিই ধরো একটি বাক্স নিলাম যার মানে সব কটি পৃষ্ঠ কে 0 করে দিলাম এবার এর ভেতরে একটি আধান রাখলাম বিভব কি হবে এর উত্তর দেওয়া সহজ নয় তাই আমাদের কিছু উন্নতি করতে হবে এই বিভব গণনা করতে আমাদের V r নিয়ে একটি ডিফারেন্সিয়াল সমীকরণ তৈরি করতে হবে ও সঠিক সীমানা শর্ত ব্যবহার করে তার সমাধান করতে হবে আমি যদি সেটা জানতাম আমার কাছে উত্তর চলে আসত ধরো আমি যদি ডিফারেন্সিয়াল সমীকরণ টি ও সমস্ত সীমানা শর্ত গুলি জানতাম আমি তার থেকেই উত্তর পেয়ে যেতাম অবশ্যই আমাকে প্রমাণ করতে হবে যে এই ক্ষেত্রে উত্তর টি অদ্বিতীয় তাহলে দেখে নেওয়া যাক V এর সেই ডিফারেন্সিয়াল সমীকরণ টি কি আমাদের কাছে আছে E r সমান মাইনাস গ্র্যাড V এও আছে যে E এর ডাইভারজেন্স সমান সেই বিন্দু তে আধান ঘনত্ব বাই এপসাইলন 0 আমাদের এও যানা আছে যে কার্ল E সমান 0 যদিও এই সমীকরণ দুটি একই কারণ এর থেকেই আমরা বিভব এর সংজ্ঞা দিই ও জানি যে কোন গ্র্যডিএন্ট এর কার্ল 0 তাহলে শুধু যেই প্রশ্ন টি থেকে যায় তা হল এই এবার আমরা V এর সুত্র টি এখানে লিখি যা আমাদের দেয় রো বাই এপ্সাইলন 0 আর তা আমায় দেয় মাইনাস আমি এটি কে লিখব ডেল স্কয়ার V সমান রো বাই এপ্সাইলন 0 এবার দেখি এই ডেল স্কয়ার রাশি টি কি অর্থাৎ মাইনাস চিহ্ন সমেত ডেল ডট ডেল V হল মাইনাস চিহ্ন টি আছে তা নিয়ে আমরা চিন্তা করব না x একক ভেক্টর গুণ d বাই dx যোগ y একক ভেক্টর গুণ d বাই d y যোগ z একক ভেক্টর গুণ d বাই d z যা কাজ করছে x একক ভেক্টর গুণ dV বাই dx যোগ y একক ভেক্টর গুণ dV বাই d y যোগ z একক ভেক্টর গুণ dV বাই d z এর ওপর যা হল মাইনাস এটি কিন্তু স্কেলার ফাংশন x এর সাপক্ষ্যে দ্বিতীয় ডেরিভেটিভকারন x ডট x আমায় দেয় 1 ও x ডট y দেয় 0 তাই কোন উল্টো পদ থাকবে না এর সাথে থাকবে d 2 V বাই dy স্কয়ার যোগ d 2 V বাই dz স্কয়ার একেই বলা হয় V এর লাপ্লাসিয়ান অর্থাৎ এই ডেল স্কয়ার পদ টিই লাপ্লাসিয়ান আর তাই আমরা পেয়ে গেলাম V এর ডিফারেন্সিয়াল সমীকরণ টি আমরা পেলাম ডেল স্কয়ার V r সমান রো r বাই এপসাইলন 0 সামনে মাইনাস চিহ্নের সাথে এই সমীকরণ টির নাম পোয়াসোঁ সমীকরণ তাহলে আমায় যদি কিছু আধান ঘনত্ব দেওয়া হয় কোন বাক্সের মধ্যে বা যে কোন আবদ্ধ আয়তনে আমি সীমানা শর্ত মেনে এই সমীকরনের সমাধান করলেই পেয়ে যাবো V এর উত্তর আবার অন্য দিকে এও হতে পারে যে ধরো এই উদাহরন টি যেখানে আমি একটি বাক্স নিলাম এই পৃষ্ঠ কে কোন বিভব V দিলাম অন্য সমস্ত পৃষ্ঠ গুলি কে 0 বিভব এ রেখে দিলাম আমার কাছে কিন্তু ভেতরে এখনো তড়িৎ ক্ষেত্র আছে ও সেই ক্ষেত্র এই রেখা দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে এর জন্য বিভব কত হবে আমি সমাধান করব সঠিক সীমানা শর্ত মেনে ভেতরে কোন আধান ঘনত্ব নেই ডেলটা স্কয়ার V সমান 0 এরই নাম ল্যাপ্লাস সমীকরণ তাহলে ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব হয় পোয়াসোঁ সমীকরণ মেনে চলে যদি কোন আধান ঘনত্ব থাকে বা ল্যাপ্লাস সমীকরণ মেনে চলে তোমরা এই একটি সমীকরণ লিখতে পারো যদি রো r 0 হয় তাহলে সেটাই ল্যাপ্লাস সমীকরণ হয়ে যাবে তারপর সঠিক সীমানা শর্ত মেনে তার সমাধান করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাবো তাই ভবিষ্যতে কেউ V r এর সমাধান করতে চাইবে কারণ এটির সমাধান তুলনামুলক ভাবে সোজা ও তার থেকে তড়িৎ ক্ষেত্র E r পেয়ে যাবে মাইনাস গ্র্যাড V r হিসেবে আর নিশ্চিতই একবার V r পেয়ে গেলে দুটি ভিন্ন বিন্দু তে V r এর মধ্যে তফাৎ কি ভাবে বুঝব আসলে এই দুটি V r এর মধ্যে পার্থক্য হল একটি একক আধান কে এক বিন্দু থেকে আরেক বিন্দু তে নিয়ে যেতে করা সম্পন্ন কাজ